আধান বন্টন দ্বারা উৎপাদিত বল আগের অধ্যায়ে আমরা অনেকগুলি আধানের সমষ্টি দ্বারা উৎপাদিত বল নির্ণয় করেছি সুপারপজিশন নীতি মেনে আজকের পাঠে আমরা আধানের বণ্টনের জন্য উৎপাদিত বল এর হিসাব করব বণ্টনের মানে আমি বলতে চাই ধরো আধান একটি লাইন বরাবর বিস্ত্রিততাহলে আমরা প্রতি একক দৈর্ঘ্যে আধান কথাটি বলতে পারব সেই আধান বন্টন অবস্থান নির্ভরশীল ও হতে পারে অথবা স্বাধীন ও হতে পারে অথবা আধান একটি বলয় বা ডিস্ক এ বন্টিত থাকতে পারে এইসব ক্ষেত্রে আমরা প্রতি একক দৈর্ঘ্যে আধান যা সাধারণত λ দিয়ে চিহ্নিত হয় বা প্রতি একক ক্ষেত্রফলের আধান σ বা প্রতি একক আয়তনে আধান ρ ব্যবহার করব এটিকে বলা হয় আধান ঘনত্ব এটা পৃষ্ঠতল আধান ঘনত্ব ও এটি রৈখিক আধান ঘনত্ব তাহলে আমরা এই সব প্রকার নিয়ে আলোচনা করব শুরুতেই ধরা যাক একটি লাইন বরাবর বন্টিত আধান রয়েছে যা মাইনাস L2 থেকে L2 অবধি বিস্তৃত ধরে নেব অরিজিন ঠিক মাঝখানে এই অভিমুখ টি ধরা যাক y বরাবর এবার আমার উদ্দেশ্য হল একটি আধান q যে অরিজিন থেকেx দূরত্বে অবস্থিত তার উপর প্রযুক্ত বল নির্ণয় করা এই লাইন আধান টি লাল রং দিয়ে চিহ্নিত করে আঁকি এর মান হল λ প্রতি একক দৈর্ঘ্য তারপর ঠিক যেমন আমরা অনেকগুলি একক আধানের সমষ্টির বেলায় করেছিলাম তেমনি ধরে নেব এই ছোট অংশ যার দৈর্ঘ্য dy যেটি অরিজিন থেকে y দূরত্বে অবস্থিত তারপর হিসাব করব q এর উপর প্রযুক্ত বলের x ও y কম্পনেন্ট এই ক্ষেত্রে এই অংশ থেকে q এর দূরত্ব x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর স্কোয়ার রুট তাহলে কুলম্ব সূত্র coulombs lawঅনুসারে q এর উপর যে ভেক্টর বল টি কাজ করবে তা হল q λdyবাই 4 পাই এপসাইলন 0 গুন 1 বাই xস্কয়ার প্লাসy স্কয়ার এবং একক ভেক্টর যা আমি লিখেছি ভেক্টর কে তার মান দিয়ে বাই করে তাই আমরা সঠিক দিক টি পাই যে দিকে এই বল টি কাজ করে তাই F এর x কম্পনেন্ট হবে q λ বাই 4 পাই এপসাইলন 0ইন্টিগ্রেশন মাইনাসL2 থেকে L2 xdy বাই x স্কয়ার প্লাসy স্কয়ার টু দি পাওয়ার 32 আমরা ওপরের দুটি পদ গুন করে পাচ্ছি q λ x বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন এর বাইরে আমার কাছে থাকবে ইন্টিগ্রাল মাইনাস L2 থেকে L2 dyবাই x স্কয়ার প্লাসy স্কয়ার টু দি পাওয়ার 32 যদি আমি x tan থিটা কে y এর বিকল্পে লিখি তবে dy হবে x sec স্কয়ার থিটা d থিটা এই মান কে ইন্টিগ্রাল এ ব্যবহার করলে আমরা পাব Fx সমান qλx বাই 4 পাই এপসাইলন 0 tan ইনভার্স মাইনাস L2x থেকে tan ইনভার্স L2x x secস্কয়ার থিটা d থিটা বাই x স্কয়ার sec কিউব থিটা কিছু পদ কেটে গিয়ে পেলাম Fx সমান q λ xবাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রাল tan ইনভার্স মাইনাস L2x থেকে tan ইনভার্স L2x cosথিটা d থিটা যার উত্তর আমরা সঙ্গে সঙ্গে পাব 2q λ বাই 4 পাই এপসাইলন 0 গুন1 বাই x এই xটি ও থাকবে আর থাকবে sin এর tan ইনভার্স L2x এই 2 যদি কাটাকুটি করি আমরা পাব 2q λ বাই 2 পাই এপসাইলন 0 গুন1 বাই x sin এর tan ইনভার্স L2x হবে L বাই L স্কয়ার প্লাস 4x স্কয়ার এর স্কয়ার রুট যা আমাদের দেবে Fx এবার ওয়াই কম্পনেন্ট নিয়ে ভাবা যাক যা হবে Fy সমান q λ বাই 4 পাই এপসাইলন 0 দেখো আমি আগের স্লাইডের মতই লিখেছি কিন্তু 1x বাদ দিয়েছি কারণ এখানে আমরা নিয়েছি y কম্পনেন্ট যা শুধু y দিকে কাজ করে তাই আমি মাইনাস সাইন পাব তাহলে মাইনাস ydy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার 32 ইন্টিগ্রেশন টি মাইনাস L2 থেকে L2 পর্যন্ত হবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো করেছ যে এটি একটি অড ইন্টিগ্রাল তাই এর মান শূন্য হবে

এর ফলে লাইন আধানের ঠিক মধ্যমা দিয়ে যে রেখাটি চলে গেছে সেখানে x দূরত্বে একটি বিন্দুতে বল শুধুমাত্র x দিকে থাকবে যার মান Fx যখনL এর মান অসীম এর দিকে যায় এই রেখাটি অসীম দৈর্ঘ্যের হয়ে যায় যার ফলে দেখো Fx হয়ে যায় একটি অতি পরিচিত ফল Fx সমান q λ বাই 2 পাই এপসাইলন 0 x এবার আলোচনা করব দ্বিতীয় উদাহরণ নিয়ে একে লিখে দেখাই আমি একটি আধান বলয় নেব যার প্রতি একক দৈর্ঘ্যের আধান সমান λ আর তার দ্বারা h দুরত্বে অবস্থিত একটি আধান q এর উপর প্রযুক্ত বল নির্ণয় করব এবার দেখো এই বলয় আধান টির প্রতিটি অংশ বল উৎপন্ন করবে আমরা যদি দুটি বিপরীত অংশ নিই যা আমি বিশেষ উদ্দেশ্যে নিচ্ছি যদি এর দ্বারা উৎপাদিত বল দেখি সেটা এই অভিমুখে এবং এই বল টির অভিমুখ উল্টোদিকে এই দূরত্ব টি ধরো ব্যাসার্ধ R তাহলে এই দূরত্ব হবে স্কয়ার রুট h স্কয়ার প্লাস Rস্কয়ার আবার এই দূরত্ব ও কিন্তু স্কয়ার রুট h স্কয়ার প্লাস Rস্কয়ার তাই দুটি বলের মান সমান সিমেট্রি দ্বারা তোমরা দেখতে পাবে যে বল দুটির অনুভূমিক কম্পনেন্ট দুটি বিপরীত দিকে কাজ করবে অতএব তারা একে অপরকে বাতিল করে দেবে থেকে যাবে শুধু তাদের উলম্ব কম্পনেন্ট তাহলে এবার আমি সব কটি অংশের উলম্ব কম্পনেন্ট গুলি যোগ করব দেখা যাক মোট উলম্ব কম্পনেন্ট কত হয় এই ছোট অংশের দ্বারা উৎপাদিত বল যা আধান q এর উপর কাজ করছে তা হল 1 বাই4 পাই এফসাইলন0 q λdl বাই h স্কয়ার প্লাস R স্কয়ার লক্ষ্য করো এই কোন থিটা তাহলে উলম্ব কম্পোনেন্ট হবে F কোসাইন থিটা এই ত্রিকোণ টি থেকে দেখতেই পাচ্ছো কোসাইন থিটা হল h বাই এই দূরত্ব টি অর্থাৎ q λ বাই 4 পাই এফসাইলন0 বাই h স্কয়ার প্লাস R স্কয়ারএর স্কয়ার রুট যা অবশেষে আমাকে দেবে h স্কয়ার প্লাস R স্কয়ার টু দি পাওয়ার 32 সাথে থাকবে dl এবার যদি এটার ইন্টিগ্রেশন করি আমি মোট বল পাব এই ক্ষেত্রে dl বাদে সমস্ত পদ গুলি নির্দিষ্ট তাই ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র dl এর উপর যার ফলাফল 2 পাই R অতএব উলম্ব কম্পনেন্ট দ্বারা মোটবল হবে 2 ㄫ q h R λ বাই 4 পাই এপসাইলন0 h স্কয়ার প্লাস R স্কয়ার টু দি পাওয়ার 32 যেহেতু আধান বলয়ের মোট আধান Q একে আমরা এভাবেও লিখতে পারি Qq h বাই 4 পাই এপসাইলন0 h স্কয়ার প্লাস R স্কয়ার টু দি পাওয়ার 32 লক্ষ্য করো আমি স্ক্রিনের বামদিকে লিখেছি যে h যদি খুব ছোট বা 0 হয়ে যায় মোট বল ও কিন্তু 0 হয়ে যাবে কারণ দেখো আধান টি এইখানে রয়েছে আর সব দিক থেকে এর উপর সমপরিমাণ বল প্রয়োগ হচ্ছে যা পরিশেষে 0 হয়ে যাচ্ছে এটাই আমাদের উত্তর এই ফলাফল এবার আমরা একটি ডিস্ক আধান দ্বারা তার অক্ষের উপর উৎপাদিত বল নির্ণয় করতে ব্যবহার করব সেটাই আমার উদাহরণ 3 এই উদাহরনে আমি একটি ডিস্ক নেব এবং একটি আধান q কে তার অক্ষের h উচ্চতায় রাখবো আগের উদাহরণের ফলাফল এখানেও ব্যবহার করব আমরা দেখেছি যে আধান q এর উপর শুধু বলের উলম্ব কম্পনেন্ট কাজ করে যার মান Qq hবাই 4 পাই এপসাইলন0 h স্কয়ার প্লাস R স্কয়ার টু দি পাওয়ার 32 এবার আমি যেটা করব তা হল ডিস্ক টি কে অনেকগুলি ছোট বলয়ে বাই করে নেব ধরো এই বলয় টির ব্যাসার্ধ R তার প্রস্থ dr ডিস্ক যদি প্রতি একক ক্ষেত্রফলের আধান σ সিগমা বহন করে এই বলয় টির মোট আধান dQ হবে সিগমা 2 পাই rdr 2 পাইrdrহল এর ক্ষেত্রফল সুতরাং এই বলয় টির দ্বারা উৎপাদিত বল dF σ2 পাইqhrdr বাই 4 পাই এপসাইলন0 h স্কয়ার প্লাস R স্কয়ার টু দি পাওয়ার 32 এই rdr পদটি আমি এনেছি ইন্টিগ্রেশন করার সুবিধার্থে তাহলে আবার মোট বল কিন্তু শুধু উলম্ব দিকেই হবে যা হবে 2 পাই σqhবাই 4 পাই এপসাইলন0 ইন্টিগ্রেশন 0 থেকেR rdr বাই h স্কয়ার প্লাস R স্কয়ার টু দি পাওয়ার 32 আমরা যদি h স্কয়ার প্লাস R স্কয়ারএর বিকল্পে yস্কয়ার লিখি rdr হবে ydy আর উলম্ব বল হিসেবে আমি পাব 2 পাই σqhবাই 4 পাই এপসাইলন0 ইন্টিগ্রেশন যা এখন হবে h থেকে স্কয়ার রুট h স্কয়ার প্লাস R স্কয়ার অব্দি ydy বাইy কিউব যা থেকে পাব σqhবাই 2 পাই এপসাইলন0 1বাই h মাইনাস 1 বাই স্কয়ার রুট h স্কয়ার প্লাস R স্কয়ার এটাই হলো উলম্ব বল লক্ষ্য করো যদি R অসীম হয়ে যায় এই বল হয়ে যাবে σqhবাই 2 পাই এপসাইলন0আগের পাতায় আমি h লিখতে ভুল করেছি এখানে h থাকবে এই পাতায় তাহলে h থাকবে আমি অন্য রং দিয়ে ভুলটি ঠিক করি তাহলে বল এর মান হল σqhবাই 2 পাই এপসাইলন0 যা আমাদের উত্তর এখানে আমি তোমাদের তিনটি উদাহরণের সাহায্যে আধান বন্টনের দ্বারা উৎপাদিত বল নির্ণয় করে দেখালাম